হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনের চতুর্থ মডিউল এবং 35 নম্বর লেকচারে রয়েছি বিশেষ করে আমরা অনুভূমিক এবং উল্লম্বতলে আনত থাকা অবস্থায় রৈখিক অভিক্ষেপের বিষয়ে আলোচনা করছি শেষ ক্লাসে আমরা জেনেছি যদি একটি রেখা উল্লম্ব এবং অনুভূমিক উভয় তলের সাথে আনত অবস্থায় থাকে সেক্ষেত্রে উল্লম্ব তল অথবা ফ্রন্ট ভিউ বা টপ ভিউ থেকে লক্ষ্য করলেও রেখাটির প্রকৃত দৈর্ঘ্য পাওয়া যায় না এবং কোণগুলোও আপেক্ষিক কোণ হয় আমাদের কাছে এটি অভিক্ষেপ হিসাবে থাকবে একটা উদাহরণের মাধ্যমে শেখা যাক ধরা যাক AB হলো 80 mm দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা এবং রেখাটি উল্লম্বতলে 45 ডিগ্রী কোণে আনত রয়েছে অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য হলো 80 mm এবং এটি উল্লম্ব তলের সঙ্গে 45 ডিগ্রি নতির সৃষ্টি করেছে এই অভিক্ষেপের ফ্রন্ট ভিউতে রেখাটি 55 ডিগ্রী কোণ তৈরি করেছে এটি হলো আপেক্ষিক কোণ সম্পূর্ণ অভিক্ষেপটির টপ ভিউতে রেখাটি 45 ডিগ্রি কোণ তৈরি করেছে এখন a বিন্দুটি অনুভূমিক তলের 20 mm উপরে এবং উল্লম্ব তলের 25 mm সম্মুখে অবস্থান করছে এবং এই সম্পূর্ণ রেখাটি প্রথম কোয়াড্রেন্টে রয়েছে যদি ব্যাপারটা এই ধরনের হয় তাহলে কি আমরা তার অভিক্ষেপ এবং অনুভূমিক তলের সাথে অবনতি কোণ অঙ্কন করতে পারবো যদি আমরা ছবির মাধ্যমে এটি দেখাতে চাই যে এটা হলো উল্লম্ব তল এবং এটা হলো অনুভূমিক তল আমাদের AB বিন্দু হয়তো এইভাবে আনত অবস্থায় রয়েছে এটি হলো A এবং এটি B যখন আমরা অভিক্ষেপগুলোকে পাচ্ছি উল্লম্ব তলের সাথে সেই অভিক্ষেপগুলোতে আমরা 45 ডিগ্রি নতি দেখতে পাবো এই 45 ডিগ্রি নতি বলতে বোঝায় যদি আমরা রেখাটিকে প্রসারিত করি তাহলে এই কোণটি 45° হবে এবং ফ্রন্ট ভিউ এর ক্ষেত্রে 55 ডিগ্রী কোণ তৈরি হবে তাহলে যখন আমাদের কাছে এই অভিক্ষেপ রয়েছে এবং ফ্রন্ট ভিউ এখানে আছে সে ক্ষেত্রে এই কোণটি হলো 55 ডিগ্রী তাহলে ধাপে ধাপে আঁকা যাক প্রথমে আমাদেরকে একটা XY রেখা অঙ্কন করতে হবে এরপর আমরা একটা প্রজেক্টর আঁকবো এরপর XY রেখা থেকে 20 mm উপরে a' নামে একটি বিন্দু নেব এবং XY রেখা থেকে 25 mm নিচে a বিন্দু নেয়া হলো এই তিনটি ধাপ সম্পন্ন হওয়ার পর আমরা a বিন্দু থেকে একটি রেখা অঙ্কন করব যা XY রেখার সাথে 45 ডিগ্রি কোণে আনত আছে অর্থাৎ a বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো এই রেখাটিকে আমরা প্রকৃত রেখা নামে অভিহিত করলাম এবং আমরা এই স্থানে b1 কে চিহ্নিত করলাম এরপর XY রেখার উপরে a' থেকে 55 ডিগ্রী কোণে অপর একটি রেখা টানা হলো ফ্রন্ট ভিউ এর জন্য এরপর আমরা b1 এর সঞ্চারপথ অঙ্কন করব এবার b1 থেকে রেখাটিকে একেবারে উপরের দিকে অভিক্ষিপ্ত করা হলো আমাদের কাছে এর কিছু একটা দৈর্ঘ্য রয়েছে এবার এইখান থেকে একটা কোণ তৈরি করতে হবে যাতে আমরা এই বিন্দুটির অবস্থান নির্ণয় করতে পারি যখনই আমরা এই বিন্দুটি এবং এই বক্ররেখাটি পেয়ে গেলাম আমরা তখন ওই অক্ষের ওপর প্রকৃত দৈর্ঘ্যটা চিহ্নিত করতে পারলাম যা একটা অনুভূমিক রেখা তৈরি করল এই অনুভূমিক রেখার সাথে পূর্বের বক্ররেখার যে ছেদবিন্দু তাকে অভিক্ষিপ্ত করে আমরা b বিন্দু পেলাম এবং আমরা এই দুই টপ ভিউকে সংযুক্ত করলাম এই ব্যাপারটিকে ধাপে ধাপে লক্ষ্য করা যাক প্রথম তিন চারটে ধাপ ড্রয়িং শীটের উপরে অবস্থান করবে প্রথমে XY রেখা অর্থাৎ x অক্ষ এবং Y অক্ষ আঁকা হলো a এবং a' এর জন্য একটা প্রজেক্টর আঁকা হলো যা একটি উল্লম্ব রেখা এই রেখার উপর আমরা a এবং a' চিহ্নিত করলাম স্কেল ব্যবহার করে XY রেখা থেকে 20 mm উপরে a' এবং XY রেখা থেকে 25 mm নিচে a বিন্দু নেওয়া হলো এদের a' এবং a নামকরণ করা হলো এরপর এই বিন্দুদ্বয়ের সঞ্চারপথ আঁকতে হবে পরবর্তী সময়ে এগুলি দরকার পড়বে রোলার স্কেল ব্যবহার করে এগুলো অঙ্কন করা হলো এখন a বিন্দু থেকে XY এর উপর 45 ডিগ্রি কোণ খুঁজে বার করতে হবে তাহলে তোমরা চাঁদা সাহায্যে 45 ডিগ্রী কোণ চিহ্নিত করে সংযুক্ত করো এরপর ছবিতে 80 mm প্রকৃত দৈর্ঘ্যকে চিহ্নিত করো এরপর বিন্দুটিকে b1 নামে অভিহিত করা হলো একটি সঞ্চারপথ অঙ্কন করো যা b1 দিয়ে অতিক্রম করবে এবার আমরা ফ্রন্ট ভিউ এর ক্ষেত্রে 55 ডিগ্রী কোণ পেতে চাই a' বিন্দু থেকে এখানে 55 ডিগ্রী কোণ নেওয়া হলো বিন্দুগুলোকে যুক্ত করা হলো এরপর b1 থেকে একটা উল্লম্ব রেখা টানা হলো অর্থাৎ আমাদের b1 বিন্দু থেকে a এর সঞ্চারপথ পর্যন্ত রেখা টানতে হবে তাহলে এটা হলো বিন্দুটি এবং এর নাম দেওয়া যাক 1 এটা হলো প্রকৃত দৈর্ঘ্যের অনুভূমিক উপাদান তাহলে এটা হলো প্রকৃত রেখা যদি আমরা একে a থেকে 1 এ ঘোরাই আমরা তখন একে প্রকৃত রেখার অনুভূমিক উপাদান বলে থাকি এবং সাধারণত ফ্রন্ট ভিউ এর সঞ্চারপথ হিসাবে প্রকাশ করে থাকি এখন আমাদেরকে একে a' এর সঞ্চারপথ থেকে উপরে এই পর্যন্ত বিস্তৃত করতে হবে এবং ঊর্ধ্বমুখে ফ্রন্ট ভিউ পর্যন্ত ঘোরাতে হবে একে b' নাম দেওয়া হলো তাহলে আমাদেরকে এখন যা করতে হবে তাহলো সম্পূর্ণ দৈর্ঘ্যকে 55° নতিবিশিষ্ট রেখায় স্থানান্তরিত করতে হবে আমরা আগেই জানি এটা 55 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি তাহলে এই অভিক্ষিপ্ত অংশটিকে b' নামে অভিহিত করা যাক এরপর আবার b' থেকে একটা সঞ্চার পথ আঁকা হলো তাহলে আমরা জানি যে a'b' হলো ফ্রন্ট ভিউ অভিক্ষেপ তাহলে একটা সঞ্চারপথ আঁক যা b1 দিয়ে অতিক্রম করবে এবং আমাদেরকে প্রকৃত দৈর্ঘ্য চিহ্নিত করতে হবে্ এখানে প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 80 mm এই দৈর্ঘ্যটিকে আমরা b' সঞ্চারপথে চিহ্নিত করব এখন এই দুটি রেখাকে সংযুক্ত করো একটা হলো a' এবং অপরটিকে ধরা যাক b' নাম দেওয়া হলো তাহলে এই হলো প্রকৃত দৈর্ঘ্য এটা হলো ফ্রন্ট ভিউ এবং এই কোণটি হলো 55° এখন অনুভূমিক তলের উপর প্রকৃত রেখাটি যে কোণ তৈরি করেছে তা আমাদের খুঁজে বার করতে হবে যা প্রায় 34 ডিগ্রি সুতরাং এই কোণটি হলো যার মান 34 ডিগ্রি এখনো আমরা কিন্তু টপ ভিউ অংকন করিনি তাহলে আমাদেরকে এখন যা করতে হবে তা হলো এই b' বিন্দুটি থেকে একটা অভিক্ষেপ তৈরি করতে হবে এই বিন্দুটির নাম দেওয়া হলো b a এবং b যোগ করা হলো এর ফলে আমরা ফ্রন্ট ভিউ রেখা পেলাম এই কোণটা হলো 34 ডিগ্রি এবং এই আপেক্ষিক কোণটি প্রায় 61 ডিগ্রি হয় এভাবেই আমরা অভিক্ষেপগুলোকে অংকন করে থাকি ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে এটা টপ ভিউ এবং এটি হলো ফ্রন্ট ভিউ আর এটি হলো অনুভূমিক তলের সাথে অবনতি কোণ এছাড়াও আমরা একে খুঁজে বের করতেও পারি তাহলে অনুভূমিক তলের সাথে থাকা যেকোনো অবনতি কোণকেই আমরা উল্লম্ব তলে অভিক্ষেপের মাধ্যমে দেখতে পাবো তাহলে অনুভূমিক তলের সাথে এই কোণটির সৃষ্টি হয়েছে এবার পরবর্তী সমস্যার দিকে অগ্রসর হওয়া যাক তাহলে দ্বিতীয় উদাহরণ হলো AB ফ্রন্ট ভিউ XY রেখার উপর 50 ডিগ্রিতে আনত রয়েছে এবং তা 55 mm দীর্ঘ অন্যদিকে টপ ভিউ XY এ 60 ডিগ্রিতে আনত রয়েছে যদি A অনুভূমিক তল থেকে 10 mm উপরে এবং উল্লম্ব তলের 15 mm সম্মুখে হয় তাহলে তার অভিক্ষেপ অঙ্কন করো এই সমস্যায় প্রকৃত দৈর্ঘ্য এবং অনুভূমিক ও উল্লম্ব তলের নতি অজানা রয়েছে তাহলে আমরা যা জানি তা হলো এখানে রেখাটির ফ্রন্ট ভিউ দেওয়া রয়েছে যা হলো আপেক্ষিক দৈর্ঘ্য অর্থাৎ এটা 55 mm দৈর্ঘ্য বিশিষ্ট যা 55 ডিগ্রী কোণে আনত রয়েছে এর টপ ভিউ 60° আপেক্ষিক কোণে XY রেখার উপর আনত আছে তাহলে পরবর্তী ধাপগুলো শুরু করা যাক প্রথমে ধাপগুলোকে লক্ষ্য করা যাক XY রেখা টানার পর a' কে চিহ্নিত করতে হবে যা XY রেখা থেকে 10 mm উপর এবং XY রেখা থেকে 15 mm নিচে a চিহ্নিত করতে হবে a এবং a' থেকে সঞ্চারপথ অঙ্কন করো এরপর a' থেকে ফ্রন্ট ভিউতে 50 ডিগ্রিতে একটি রেখা টানা হলো এবং 55 mm দূরত্বে b' চিহ্নিত করা হলো কারণ এটি 50 ডিগ্রি কোণ তৈরি করে অর্থাৎ এটি হলো 50 ডিগ্রি নতিবিশিষ্ট রেখা যার দৈর্ঘ্য 55 mm তাহলে b' জানা গেল একইভাবে টপ ভিউ 60 ডিগ্রি নতিবিশিষ্ট রেখাটি অঙ্কন করা যাক এটা হলো ফ্রন্ট ভিউ রেখা এবং এটা হলো টপভিউ রেখা এরপর b' থেকে একটা প্রজেক্টর অঙ্কন করো আমরা আগেই জানি যে b' একেবারে নিচের দিকে অভিক্ষেপ ঘটায় যা এই বিন্দুতে 60° নতিবিশিষ্ট রেখা তৈরি করে এই বিন্দুকে b হিসেবে চিহ্নিত করা হলো এবং a ও b যুক্ত করা হলো এরপর b থেকে সঞ্চারপথ অঙ্কন করো তাহলে আমরা কি জানি আমরা টপভিউ সম্পর্কে জানি এবং আমরা ফ্রন্ট ভিউ জানি এরপর আমরা কি করবো আমরা a' থেকে b' এ একটা বৃত্ত চাপ অঙ্কন করবযা এই সঞ্চারপথ রেখাকে ছেদ করবে এবং এবার এই রেখাটিকে সঞ্চারপথ অব্দি প্রসারিত করতে হবে এই জায়গায় b1 ছেদ করবে এবং প্রকৃত দৈর্ঘ্য পাওয়ার জন্য এই a এবং b1 যোগ করতে হবে প্রকৃত দৈর্ঘ্য জানার পর a' থেকে আমরা পরিমাপ করবো একটা বৃত্ত চাপ তৈরি করব যা এই বিন্দুতে ছেদ করবে একে আমরা b1' হিসেবে চিহ্নিত করব রেখাটি সম্পর্কে জেনে যাওয়ার পর আমরা কোণটির মান পরিমাপ করবো এই কোণটি টপ ভিউতে যে প্রকৃত দৈর্ঘ্য তৈরি করেছে তা পরিমাপ করবো তাহলে ড্রয়িং শীটে আঁকা শুরু করা যাক প্রথম কাজ হলো আমাদেরকে XY রেখাকে আঁকতে হবে এরপর প্রজেক্টর রেখাটিকে আঁকতে হবে এবার XY রেখার 10 mm উপরে a' এবং 15 mm নিচে a চিহ্নিত করতে হবে তাহলে এটা হলো a' এবং এটা হলো a এইবার এখান থেকে অনুভূমিক তলের উপর 50 ডিগ্রিতে একটা ফ্রন্ট ভিউ রেখা টান a' থেকে এই পর্যন্ত যোগ করো এবং 55 mm পরিমাপ করে b' চিহ্নিত করো তাহলে আমাদেরকে এখানে 55 mm দৈর্ঘ্য চিহ্নিত করতে হবে এবং এরপর আমাদের এইদিকে একটি অভিক্ষেপ রেখা অঙ্কন করতে হবে একইভাবে 60 ডিগ্রি টপ ভিউ রেখা আঁকা যাক রেখাটি সংযুক্ত করো এবং এই কোণটি হলো 60° এই 60 ডিগ্রি এবং 50 ডিগ্রিকে চিহ্নিত করা যাক এই ভিউগুলোকে কিছুটা গাঢ়ভাবে চিহ্নিত করা যাক এখনো পর্যন্ত আমরা এই দৈর্ঘ্যটি সম্পর্কে কিছু জানি না কিন্তু এটি হলো ফ্রন্ট ভিউ এবং এটি হলো টপ ভিউ এখন আমাদেরকে কি করতে হবে এই অক্ষের উপরে যে প্রকৃত দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্যকে চিহ্নিত করতে হবে এটা কোথায় ছেদ করবে তা আমরা জানিনা তাহলে b' থেকে b বিন্দুকে চিহ্নিত করতে হবে এবং a ও b যোগ করতে হবে অর্থাৎ আমাদেরকে টপভিউ লাইনের উপর a b চিহ্নিত করতে হবে এবং এর জন্য আমাদেরকে একটা অভিক্ষিপ্ত রেখা আঁকতে হবে যা b' দিয়ে অতিক্রম করবে কারণ এগুলো হলো অভিক্ষেপ যেগুলো এইরকম কোনো জায়গায় সংযুক্ত হবে এবার এই প্রকৃত রেখাগুলো গাঢ় রং এর মাধ্যমে সংযুক্ত করা হলো এবং একে b নাম দেওয়া হলো এরপর একটা এইরকম জায়গায় সঞ্চারপথ রেখা অঙ্কন করো এখন LFV রেখাকে চিহ্নিত করার জন্য ফ্রন্ট ভিউকে একটি বৃত্তচাপের মাধ্যমে অভিক্ষিপ্ত করো এই পুরো রেখাটিকে প্রসারিত করো রেখাটি এই বিন্দুতে ছেদ করেছে একে b1 নামে অভিহিত করা যাক এখন a এবং b যুক্ত করা হলো এটি হলো প্রকৃত দৈর্ঘ্য আমরা এর পরিমাপ নির্ণয় করব এখন প্রকৃত দৈর্ঘ্য জানা হয়ে গেলে এখান থেকে রেখাগুলোকে ছেদ করো এর ফলে আমরা b1' পাবো এরপর a এবং b যুক্ত করো এটা হলো প্রকৃত দৈর্ঘ্য অবনতি কোণ সম্পর্কে আমরা এখনো জানিনা তাহলে এবার তা পরিমাপ করা যাক এই কোনটির মান প্রায় 31 ডিগ্রি হয় একইভাবে প্রকৃত দৈর্ঘ্য কোণ পরিমাপ করতে হবে অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্যের যা নতি সেই কোণটি পরিমাপ করা যাক এটা হলো 49 এবং প্রকৃত দৈর্ঘ্যের মান হলো 83 mm তাহলে অজানা প্রকৃত দৈর্ঘ্যটি হলো 83 mm এবং এই প্রকৃত দৈর্ঘ্যগুলো অনুভূমিক তলের সাথে 130 ডিগ্রি এবং উল্লম্ব তলের সাথে 49° অবনতি কোণ তৈরি করেছে পরের ক্লাসে আমরা রৈখিক অভিক্ষেপের আরো উদাহরণ দেখব ধন্যবাদ